নমস্কার সুতরাং গত কয়েকটি সেশনে আমরা প্যারামিটারগুলির একটি সেট সম্পর্কে আলোচনা করেছি আমরা z প্যারামিটারগুলি দিয়ে শুরু করেছি তারপরে আমরা y প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করেছি এবং তারপরে আমরা h প্যারামিটারগুলির পাশাপাশি z প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করেছি আজকের অধিবেশনে আমরা সংক্রমণ প্যারামিটারগুলি সম্পর্কে আলোচনা করব আসুন আমরা দেখি ট্রান্সমিশন প্যারামিটারগুলি কী মূলত এমন কোনও বিধিনিষেধ নেই যেগুলির উপর টার্মিনাল ভোল্টেজ এবং স্রোতকে স্বতন্ত্র বিবেচনা করা উচিত এবং যা নির্ভরশীল হওয়া উচিত আমাদের 4 টি ভেরিয়েবল রয়েছে 𝐕1 𝐈𝟏 এবং 𝐕2 𝐈𝟐 আমরা স্বতন্ত্র প্যারামিটার হিসাবে ভোল্টেজ বা কারেন্টের যে কোনও একটি সেট এবং কোনও সেটকে নির্ভরশীল প্যারামিটার হিসাবে বিবেচনা করতে পারি পছন্দের উপর ভিত্তি করে আমরা এই জাতীয় প্যারামিটারগুলির অনেকগুলি সেট উত্পন্ন করতে পারি আমরা আমাদের পূর্ববর্তী লেকচারগুলিতে কয়েকটি প্যারামিটার নিয়ে আলোচনা করেছি সুতরাং আজ আমরা প্যারামিটারগুলির আরও একটি সেট সম্পর্কে আলোচনা করব যা ইনপুট পোর্টে ভেরিয়েবলগুলির সাথে আউটপুট পোর্টের মধ্যে V1 I1 এর অর্থ যা আমরা ইনপুট পোর্টে পেয়েছি সেই পরিবর্তনশীল আউটপুট পোর্ট পরিবর্তনশীল যা 𝐕2 এর সাথে সম্পর্কিত হবে 𝐈𝟐 এবং এই প্যারামিটারগুলির সেটগুলি ABCD প্যারামিটার হিসাবে পরিচিত বা আপনি এগুলি ট্রান্সমিশন প্যারামিটার হিসাবেও বলতে পারেন চালিত সিস্টেমগুলিতে এখন ABCD প্যারামিটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কীভাবে উত্স থেকে লোডে ভোল্টেজ এবং স্রোত সংক্রমণ করে তা পরিমাপ করে সুতরাং এখানে 𝐕1 𝐈𝟏 এবং 𝐕2 এর মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ তাই আমরা আজই ABCD প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করব সুতরাং কীভাবে আমরা সার্কিট ভেরিয়েবলের সাথে এই ABCD প্যারামিটারগুলি সম্পর্কিত করব এই দুটি সমীকরণের সাহায্যে টার্মিনাল ভোল্টেজ এবং টার্মিনাল কারেন্টের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করা যায় সুতরাং এখানে ইনপুট পোর্ট ভোল্টেজ যা 𝐕1 হয় আউটপুট পোর্ট ভোল্টেজ এবং কারেন্টর ক্ষেত্রে লেখা যেতে পারে এবং এটি হিসাবে সংজ্ঞায়িত করা হয় 𝐕1 𝐀𝐕2 − 𝐁𝐈2 একইভাবে ইনপুট পোর্ট বর্তমান 𝐈1 𝐕2 এর সাথে সম্পর্কিত হতে পারে এবং আমরা লিখতে পারি 𝐈1 𝐂𝐕2 − 𝐃𝐈2 এখন ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখতে পারি এখন আপনি যদি দেখেন যে ABCD মূলধন T হিসাবে লেখা যায় এবং এটি সংক্রমণ প্যারামিটারগুলি সংজ্ঞায়িত করে সুতরাং হয় আপনি ABCD লিখতে পারেন বা আপনি কেবল T লিখতে পারেন উভয়ই ABCD প্যারামিটারগুলির একই সেটকে উপস্থাপন করবে ট্রান্সমিশন লাইনগুলির বিশ্লেষণে এখন এটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখন তারা প্রেরণ শেষ ভোল্টেজ এবং স্রোতকে প্রাপ্ত শেষ ভোল্টেজ এবং স্রোতের ক্ষেত্রে প্রকাশ করছে তাই এই বিশেষ সম্পত্তিটির কারণে আমরা তাদেরকে সংক্রমণ প্যারামিটার হিসাবে ডাকি এখন উপরোক্ত সমীকরণ যা আমরা আলোচনা করেছি তা ইনপুট ভেরিয়েবল 𝐕1 এবং 𝐈1 সম্পর্কিত আউটপুট ভেরিয়েবল 𝐕2 এবং −𝐈2 এর সাথে সম্পর্কিত সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও অবধি আমরা 𝐕1 𝐈1 এবং 𝐕2 𝐈2 এর মধ্যে সম্পর্কটি দেখিয়েছি এখানে আমরা 𝐈2 এর বিপরীত চিহ্নটি বিবেচনা করছি কারণ আপনি যখন ট্রান্সমিশন নেটওয়ার্কটি দেখেন আপনি সরল পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটি নিয়ে যান যেখানে 𝐕1 𝐈1 নেটওয়ার্কের ভিতরে এবং 𝐕2 হল আউটপুট পোর্ট ভোল্টেজ এবং স্রোত সাধারণত সার্কিটের বাইরে চলে যায় 𝐈1 এবং 𝐕2 এর মধ্যে সম্পর্ক স্থাপনের চেয়ে পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক সম্পর্কিত এই নির্দিষ্ট শর্তের কারণে 𝐈2 𝐕1 𝐈1 এবং 𝐕2 −𝐈2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করে সুতরাং 𝐈2 আমরা সাধারণত এই দিকে বিবেচনা করি তবে যেহেতু আপনি সংযোগ স্থাপন করেন লোডটি কারেন্ট সরবরাহের চেয়ে কারেন্ট ব্যবহার করে তাই যেহেতু সংক্রমণের প্যারামিটারগুলি কারেন্ট 𝐈2 এর চিহ্নটিকে বিপরীত করে সর্বোত্তমভাবে বর্ণনা করা যেতে পারে তাই আমরা এখানে ব্যবহার করি −𝐈2 বরং 𝐈2 এখন আসুন আমরা কীভাবে এই প্যারামিটারগুলি গণনা করব তা দেখি 𝐕2 0 সেট করে আমরা যে প্যারামিটারগুলি গণনা করতে পারি তার অর্থ আপনি আউটপুট পোর্টটিকে শর্ট সার্কিট বা 𝐈2 0 হিসাবে সেট করেন যার অর্থ আপনি আউটপুট পোর্ট ওপেন সার্কিট সেট করেছেন এখন আমরা যে সমীকরণগুলি ABCD প্যারামিটারগুলির ক্ষেত্রে দেখেছি যা 𝐕1 𝐈1 এবং 𝐕2 𝐈2 সম্পর্কিত স্লাইডে দেখানো হয়েছে এর মতো 𝐕1 𝐀𝐕2 − 𝐁𝐈2 𝐈1 𝐂𝐕2 − 𝐃𝐈2 এখন এই সমীকরণগুলিতে আপনি যদি 𝐈2 0 সেট করেন তবে এর অর্থ আপনি আউটপুট পোর্টটিকে ওপেন সার্কিট হিসাবে সেট করছেন সেই পরিস্থিতিতে এখন শর্তটি যখন আপনি 𝐕2 0 সেট করেন তার অর্থ আপনি আউটপুট পোর্টকে সংক্ষিপ্ত সার্কিটে রেখেছেন আপনি পেয়েছেন এখন এই প্যারামিটারগুলি কি প্রতিনিধিত্ব করছে আপনি যদি দেখতে পান যে A একটি বিপরীত ভোল্টেজ লাভ ছাড়া কিছুই নয় B প্রতিবন্ধকতা ছাড়া কিছুই নয় C প্রবেশিকা এবং D কারেন্ট লাভ সুতরাং আমরা কী বলতে পারি যেহেতু ট্রান্সমিশন প্যারামিটারগুলি ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলগুলির মধ্যে সরাসরি সম্পর্ক সরবরাহ করে তাই তারা ক্যাসকেড নেটওয়ার্কগুলিতে খুব দরকারী যার অর্থ যদি আপনার দুটি নেটওয়ার্ক ক্যাসকেড ফ্যাশনে সংযুক্ত থাকে তবে আপনি বলতে পারেন যে এখানে প্যারামিটারগুলি 𝐕1 𝐈1 মাঝে মাঝে প্যারামিটারগুলি আপনি 𝐕1 ′ 𝐈1 বলতে পারেন এবং আউটপুট আপনার ভেরিয়েবল হিসাবে 𝐕2 𝐈2 থাকতে পারে ট্রান্সমিশন প্যারামিটারগুলি যখন আপনার নেটওয়ার্ককে ক্যাসকেড Networks Cascade করা হয় তখন সেই ক্ষেত্রে সম্পর্ক স্থিতিশীল করতে আপনাকে সহায়তা করবে এই জাতীয় নেটওয়ার্কগুলির বিশ্লেষণ আমরা পরবর্তী বক্তৃতাটি দেখতে পাব যখন আমরা বিভিন্ন নেটওয়ার্কের আন্তঃসংযোগ সম্পর্কে আলোচনা করব আমরা সেই নির্দিষ্ট দিকটি বিশদভাবে দেখতে পাব আজকের বক্তৃতার জন্য আমরা প্রথমে সংক্রমণ প্যারামিটারগুলির মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব সুতরাং আমরা সেগুলির বৈশিষ্ট্যগুলি কী তা দেখব প্রথমে দেখা যাক ABCD কী সংজ্ঞায়িত করে এটি আপনার ওপেন সার্কিট ভোল্টেজের অনুপাত হবে কারণ আপনি যখন হিসাব করেন যে আপনি যখন ওপেন সার্কিট হিসাবে আউটপুট পোর্ট রাখেন B নেতিবাচক শর্ট সার্কিট স্থানান্তর প্রতিবন্ধকতা C ওপেন সার্কিট স্থানান্তর অ্যাডমিনট্যান্স এবং D আবার নেতিবাচক শর্ট সার্কিট বর্তমান অনুপাত এখন ABCD প্যারামিটারগুলির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আপনি যদি দেখতে চান যে দ্বি পোর্ট নেটওয়ার্কটি পারস্পরিক হয় কিনা আপনাকে এই শর্তটির সাহায্যে খুঁজে বের করতে হবে সুতরাং যদি 𝐀𝐃 𝐁𝐂 1 হয় আমরা বলব যে সার্কিটটি পারস্পরিক হয় এখন আমরা কীভাবে সংজ্ঞা দেব ABCD মান নির্ধারণ করব Z y এর ক্ষেত্রে বা h এবং g প্যারামিটারগুলির ক্ষেত্রে আমরা যা করেছি তার অনুরূপ আমরা ABCD এর মানগুলি সংজ্ঞায়িত করব এর অর্থ আমরা প্রথমে আউটপুট পোর্টটি সার্কিট করব এবং তারপরে আমরা আউটপুট পোর্টকে শর্ট সার্কিট করব এবং ABCD প্যারামিটারগুলির মান খুঁজে বের করব এখন আমরা এখন পর্যন্ত যা আলোচনা করেছি তার বিপরীতে এর অর্থ সম্পর্কটি এখন 𝐕2 হবে 𝐈2 𝐕1 𝐈1 এর সাথে সম্পর্কিত হবে যার অর্থ আমরা V1 𝐈1 কে স্বতন্ত্র ভেরিয়েবল হিসাবে এবং 𝐕2 𝐈2 কে নির্ভরশীল ভেরিয়েবল হিসাবে সেট করতে পারি সেই ক্ষেত্রে আমরা যে সম্পর্কটি পাই তা একটি বিপরীত সংক্রমণ বা বিপরীত T প্যারামিটার হিসাবে ডাকা হয় আমরা ছোট ABCDর সাহায্যে এই সম্পর্কটি প্রতিষ্ঠা করি কারণ এটি ABCD প্যারামিটারের বিপরীতে যেখানে আমরা এখন অবধি আলোচনা করেছি যেখানে আমরা 𝐕1 𝐈1 এর সাথে 𝐕2 𝐈2 এর সম্পর্ক স্থাপন করি এই ক্ষেত্রে সম্পর্কটি 𝐕1 𝐈1 এর সাথে 𝐕2 𝐈2 হবে সুতরাং এখানে 𝐕1 𝐈1 স্বতন্ত্র 𝐕2 𝐈2 নির্ভরশীল তো আমরা কীভাবে লিখব 𝐕2 𝐚𝐕1 − 𝐛𝐈1 𝐈2 𝐜𝐕1 − 𝐝𝐈1 বিকল্পভাবে ম্যাট্রিক্স ফর্মে আপনি T লিখতে পারেন সুতরাং আমরা এই ABCD ম্যাট্রিক্সকে ছোট T দিয়ে উপস্থাপন করি তাই আমরা একে বিপরীত সংক্রমণ বা একটি ছোট T প্যারামিটার হিসাবে বলি এখন আপনি কিভাবে মান খুঁজে পাবেন ট্রান্সমিশন প্যারামিটারগুলির ক্ষেত্রে আমরা একই মানদণ্ডটি প্রয়োগ করব যা আমরা করেছি এখানে প্যারামিটারগুলির মানটি মূল্যায়ন করা যেতে পারে এখনই সেট করে 𝐕1 0 যার অর্থ ওপেন পোর্টটি ইনপুট পোর্টটি সংক্ষিপ্ত প্রচারিত এবং 𝐈1 0 যা মানে ইনপুট পোর্ট খোলা সার্কিট আপনি প্যারামিটারগুলির মানগুলি কীভাবে খুঁজে পাবেন সুতরাং আপনি যখন 𝐈1 0 সেট করবেন তখন আপনি পাবেন তারপরে আমরা 𝐕1 0 সেট করব পেতে সুতরাং আপনি কি লিখতে পারেন একটি ওপেন সার্কিট ভোল্টেজ অনুপাত ছাড়া কিছুই নয় b কী b নেতিবাচক শর্ট সার্কিট স্থানান্তর প্রতিবন্ধক কারণ এটি মূলত V এবং I এর মধ্যে সম্পর্কের অনুপাত তাই এটি নেতিবাচক শর্ট সার্কিট স্থানান্তর প্রতিবন্ধক C ওপেন সার্কিট ট্রান্সফার অ্যাডমিনট্যান্স কারণ এটি 𝐈2V1 অনুপাত এবং তারপরে ণাত্মক শর্ট সার্কিটের বর্তমান অনুপাত যা এর মধ্যে সম্পর্ক I2I1 এর মধ্যে অনুপাত সুতরাং এই ছোট ABCD প্যারামিটারগুলি ট্রান্সমিশন লাইনগুলির ক্ষেত্রেও বিশেষত বিদ্যুৎ সিস্টেমগুলির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কারণ এখানেও আমরা আউটপুট ভেরিয়েবলের প্রভাব পাই যা V1 𝐈1 ইনপুট ভেরিয়েবলের উপর V2 𝐈2 হয় সুতরাং এখানে আমরা বলব যে ad −𝐛𝐜 1 হলে সার্কিটটি আবার পারস্পরিক হয় এই প্যারামিটারগুলি বুঝতে এখন কয়েকটি উদাহরণ দেওয়া যাক আসুন দেখি যে চিত্রটিতে বর্ণিত একটি সার্কিট রয়েছে আমাদের দুটি রেজিস্ট্যান্স এবং একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স রয়েছে এবং আমাদের এই নির্দিষ্ট সার্কিটের জন্য সংক্রমণ প্যারামিটারগুলি সন্ধান করতে হবে সুতরাং আমরা সমীকরণগুলি ব্যবহার করব এবং আমরা প্রথম ভোল্টেজ আউটপুট পোর্ট নির্ধারণ করব সার্কিটের প্যারামিটারগুলি অনুসন্ধান করতে ওপেন সার্কিট এবং তারপরে শর্ট সার্কিট হিসাবে সুতরাং এখন প্রথম ক্ষেত্রে আমরা কি করছি আমরা আউটপুট পোর্ট এবং ইনপুট পোর্টটি খুলছি আমাদের কাছে ভোল্টেজ সংযুক্ত রয়েছে যা 𝐕1 is এবং যখন আমাদের এই বিশেষ শর্ত থাকে তখন আমরা এই মানগুলি ABCD সমীকরণে রাখি যা 𝐕1 𝐈1 সমীকরণ এই চিত্র থেকে 𝐕1 𝐈110 20 30𝐈1 𝐕2 𝐈120 − 3 17𝐈1 সুতরাং I1 এবং 𝐕2 আমরা ইনপুট কারেন্ট 𝐈1 এর সাথে সম্মান পেয়েছি সুতরাং আপনি ABCD প্যারামিটারগুলির সমীকরণের সাহায্যে এখন কী লিখতে পারেন আমরা তা জানি এখন পরবর্তী আমরা A এবং C এর মান খুঁজে পেয়েছি তারপরে আমাদের B এবং D এর মান খুঁজে বের করতে হবে সুতরাং এর জন্য আমাদের কী করতে হবে আমাদের আউটপুট পোর্টটি শর্ট সার্কিট করতে হবে এবং ভোল্টেজ প্রয়োগ করতে হবে ইনপুট পোর্টে 𝐕1 এবং সমীকরণগুলি সমাধান করুন আপনি যদি সার্কিটটি দেখেন আপনি এই নোডে কার্চফ বর্তমান আইন Node Kirchoff's Current lawপ্রয়োগ করতে পারেন বলুন এই নোডের ভোল্টেজ 𝐕𝑎 এবং আমরা এই নোডে কার্চফের কারেন্ট আইন Node Kirchoff's Current lawপ্রয়োগ করি তাই আমরা কী লিখতে পারি আমরা 𝐈1 𝐕1 𝐕𝑎 10 এর মান লিখতে পারি এবং কারেন্টটি ভিতরে চলেছে সুতরাং আমরা কারেন্টকে অভ্যন্তরীণ হিসাবে ইতিবাচক হিসাবে বা কারেন্টকে ঋণাত্মক হিসাবে নিয়ে যাচ্ছি সুতরাং KCL প্রয়োগ এখন আপনি যদি এই সার্কিটটি দেখতে পান তবে আপনি বলতে পারেন যে নির্ভরশীল ভোল্টেজ উত্সের ভোল্টেজের সমান ছাড়া আর কিছুই নয় কারণ এটি ভোল্টেজ যা 20 ওহম প্রতিরোধের জুড়ে প্রয়োগ করা হয় এবং 20 ওহম প্রতিরোধের জুড়ে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় তা ছাড়া আর কিছুই নয় সুতরাং আপনি কি লিখতে পারেন আপনি 𝐕𝑎 3𝐈1 লিখতে পারেন এবং এই বিভাগ থেকে আমরা ইতিমধ্যে দেখেছি যে 𝐈1 𝐕1 𝐕𝑎 10 সুতরাং আমাদের হাতে এই দুটি তথ্য রয়েছে তাই আমরা এখন 𝐕𝑎 3𝐈1 এবং 𝐕1 13𝐈1 এর মান বলতে পারি KCL উপরের মানগুলি প্রতিস্থাপন অতএব সুতরাং একের পর এক আউটপুট পোর্ট ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট রাখার কৌশলটি ব্যবহার করে সহজেই ABCD প্যারামিটারের মানগুলি সন্ধান করুন এখন আসুন আমরা অন্য উদাহরণটি দেখতে পাই যেখানে সংক্রমণ প্যারামিটারগুলি দেওয়া হয় সুতরাং এখানে আপনি ম্যাট্রিক্স আকারে রূপান্তর প্যারামিটারগুলি দেখেন আউটপুট পোর্ট সর্বাধিক পাওয়ার ট্রান্সফারের জন্য একটি ভেরিয়েবল লোডের সাথে সংযুক্ত এখন আমাদের কী করা উচিত আমাদের সর্বাধিক পাওয়ার ট্রান্সফার হবে এমন এর মান খুঁজে বের করতে হবে এবং সর্বাধিক শক্তি কত স্থানান্তরিত হবে তা আমাদের খুঁজে বের করতে হবে তো আমরা কী করব আমরা যে প্রক্রিয়াটি আলোচনা করেছি আমরা একই প্রক্রিয়াটি ব্যবহার করব সম্পর্কগুলি সন্ধানের জন্য আমরা প্রথমে আউটপুট পোর্ট ওপেন সার্কিট এবং তারপরে শর্ট সার্কিট স্থাপন করব এবং যখন সর্বাধিক পাওয়ার ট্রান্সফারের জন্য আপনাকে 𝑅𝐿 এর মান সন্ধান করতে হবে তখন সার্কিটের থেভেনিন সমতুল্যটি খুঁজে বের করুন যা তে রেখে গেছে 𝑅𝐿 এই বিভাগটিকে থেভেনিন সমতুল্য হিসাবে উপস্থাপন করা দরকার আমরা ABCD প্যারামিটার ব্যবহার করব এবং এর মান খুঁজে বের করব 𝑉𝑇ℎ এবং 𝑅𝑇ℎ যাতে স্থানান্তরিত হওয়ার জন্য আমরা সর্বোচ্চ পাওয়ারের মান খুঁজে পেতে পারি এখন প্রথমে আমাদের কী করা দরকার আমাদের অবশ্যই থেভেনিন প্রতিবন্ধকতা এবং থেভেনিন ভোল্টেজ নির্ধারণ করতে হবে প্রথমে আসুন থেভেনিন প্রতিবন্ধকের মানটি খুঁজে বের করি তো তার জন্য আমাদের কী করতে হবে থেভেনিন প্রতিবন্ধের মান সন্ধানের জন্য আমাদের সমস্ত স্বতন্ত্র ভোল্টেজ উত্সকে শর্ট সার্কিট করতে হবে সুতরাং এখানে এই স্বতন্ত্র ভোল্টেজ উত্সটি আমরা শর্ট সার্কিট করব এবং তারপরে এর মান খুঁজে বের করতে আমরা আউটপুট পোর্ট একটি ভোল্টেজ প্রয়োগ করব যাতে আমরা 𝐕2 এর মান খুঁজে পেতে পারি সুতরাং আপনি যখন 𝐕2 এবং 𝐈2 এর মান পাবেন তখন আপনি কেবল 𝑍𝑇ℎ এর মান খুঁজে পেতে পারেন 𝑍𝑇ℎ সুতরাং এই সম্পর্কটি 𝐕2 এবং 𝐈2 আমরা ABCD প্যারামিটারগুলির সাহায্যে পাব সুতরাং আপনি যদি A BC এবং Dএর মান রাখেন তবে আপনি সহজভাবে লিখতে পারেন 𝐕1 4𝐕2 − 20𝐈2 𝐈1 01𝐕2 − 2𝐈2 ইনপুট পোর্টে 𝐕1 −10𝐈1 প্রথম সমীকরণে এই সম্পর্কটিকে প্রতিস্থাপন করা আমরা পাই −10𝐈1 4𝐕2 − 20𝐈2 ⇒ 𝐈1 −04𝐕2 2𝐈2 ABCD প্যারামিটারের দ্বিতীয় সমীকরণের উপরের মানটি প্রয়োগ করে আমরা পাই এখন পরবর্তী কাজটি হল আমাদের 𝑉𝑇ℎ এর মান সন্ধান করতে হবে সুতরাং কারেন্ট র মান 𝐈2 0 এর সন্ধানের জন্য কারণ এই পোর্টটি খোলা সার্কিট এবং ইনপুট পোর্টের মান হবে 𝐕1 50 10𝐈1 এখন আমরা এটি ABCD প্যারামিটার সমীকরণগুলিতে প্রয়োগ করি যাতে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি 50 − 10𝐈1 4𝐕2 𝐈1 01𝐕2 ⇒ 𝐕2 10𝐈1 50 − 10𝐈1 4𝐕2 ⇒ 50 − 𝐕2 4𝐕2 5𝐕2 50 ⇒ 𝐕2 10 এইভাবে 𝑉𝑇ℎ 𝐕2 10V সর্বাধিক পাওয়ার ট্রান্সফারের জন্য 𝑅𝐿 𝑍𝑇ℎ 8𝛺 সর্বাধিক পাওয়ার ট্রান্সফার হল সুতরাং এর সাহায্যে আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি যেখানে আমরা সংক্রমণ প্যারামিটার এবং বিপরীত সংক্রমণ প্যারামিটার সম্পর্কে আলোচনা করতে পারি পরবর্তী বক্তৃতায় আমরা বিভিন্ন দ্বি পোর্ট নেটওয়ার্কের আন্তঃসংযোগ সম্পর্কে আলোচনা করব যা আমরা গত ৪ টি সেশনে আলোচনা করেছি আপনাকে ধন্যবাদ